অতএব এখন আমরা 3 D উদাহরণ দেখব এখন এই 3 D উদাহরণ আমরা দেখতে পাব যে আসলে অংকের জন্য খুবই সহজ সুতরাং এখন দেখা যাক এটা কিরকম অতএব এই তরঙ্গের সমীকরণ একদম একই থাকে একমাত্র জিনিস যেটা উল্লেখ্য সেটা হল এটা এখন 3 D তার মানে এই 1 2 এবং 3 টি পদ এর মধ্যে কোন পদ গুলি আগের থেকে আলাদা হবে প্রথম পদটি দেখা যাক যেটা আলাদা হবে কারণ যদি আমি একটি স্থানাংক পদ্ধতি নির্বাচন করি তাহলে কোন ধরনের স্থানাঙ্ক আমি নেব আমার এই 3 D সমস্যার জন্য ছাত্র 3 D গোলাকার স্থানাঙ্ক সেটি সবচেয়ে বেশি যথাযথ কারণ যদি আমি এখানে বসাই আমি একইভাবে নির্বাচন করি আমি এখানে মূল বিন্দুতে আমার বিন্দু উৎস ইমপালস বসাই তাহলে একটি নির্ভুল গোলাকার সমিতি পাই এই সমস্যার জন্য অতএব নলাকার স্থানাঙ্কের পরিবর্তনে গোলাকার স্থানাঙ্ক হবে বেশি স্বজ্ঞাত স্থানাংক পদ্ধতি তাই ∇2 পাল্টে যাবে কারণ আগে এটি 2 D পোলার ছিল এখন এটি 3 D গোলাকার তাই আমি মনে করি না যে তুমি ∇2 এর গঠন মনে রাখবে সুতরাং ∇2 এর অনেক গুলি পদ আছে যা θ এবং ϕ এর উপর নির্ভরশীল আমি কেবল r এর উপর নির্ভরশীল পদগুলি রাখবো যা হলো 1r2 ∂∂rr2∂∂r অতএব এটি আমরা খালি তাকাই এবং ব্যবহার করি যা হলো আমাদের অপারেটর দ্বিতীয় পদটি একই থাকে তৃতীয় পদটি কি হবে তৃতীয় পদটি আমাদের যত্ন সহকারে দেখতে হবে কারণ আমাদের খেয়াল রাখতে হবে যে এটা একটি 3 D ডেল্টা ফাংশন আগে এটা 2 D ডেল্টা ফাংশন ছিল এবং তারও আগে এটা একটি 1 D ডেল্টা ফাংশন ছিল এটা একমাত্র জিনিস যেটা আমাদের মাথায় রাখতে হবে এবং কিছুটা আমরা আগের পদ্ধতির পুনরাবৃত্তি করব যা আমরা করেছি আগে আমরা r r0 নির্বাচন করব যাতে আমি ∇2G k2G 0 পাই অতএব প্রথমে আমি এটা সমাধান করব এবং তারপরে সীমানা শর্ত দেখবো অতএব আমি যখন এটি সমাধান করার চেষ্টা করি এটা এখানে দেখানো যাক অতএব এই আংশিক ডেরিভেটিভ গুলো চলে যায় এবং সেগুলো পূর্ণ ডেরিভেটিভ হয়ে যায় কারণ কোন θ ϕ এর উপর নির্ভরতা নেই আমি আমার কেন্দ্রবিন্দুতে ইমপালস বসিয়েছি সুতরাং দেখা যাক আমরা কি করতে পারি অতএব এটি হলো 1r2∂∂rr2∂G∂r k2G 0 একটি ছোট কৌশল আমি সব জায়গায় r দিয়ে গুণ করব এখন একটা জিনিস যা আমি করতে পারি সেটা হচ্ছে কিছুটা সরলীকরণ করা প্রথম পদটি এখানে একটি কিছু ডেরিভেটিভ আছে যেটা আমি খুলে দিতে পারি সুতরাং দুটো ফাংশনের গুণফল এবং ডেরিভেটিভ অতএব প্রথম পদ্ধতি হবে আমি r এর বর্গের ডেরিভেটিভ নিতে পারি তাই আমি 2 পাব আমার প্রথম পদ হিসাবে হ্যাঁ rd2Gdr2 এবং দ্বিতীয় পদ k2rG থাকে যা সমান 0 এর সাথে এখন কোনও ধারণা কিভাবে আমরা এটা সরলীকরণ করতে পারি অতএব কৌশল হল আমরা যা দেখতে পাচ্ছি সেখানে দ্বিতীয় মাত্রার ডেরিভেটিভ আছে সেটাই সর্বোচ্চ ডেরিভেটিভ এর মাত্রা তুমি ওখানে দুটো পদ দেখতে পাচ্ছ অতএব যখন তুমি দুই পদ দেখবে এবং দ্বিতীয় ডেরিভেটিভ দেখছো কি ধরনের কৌশল ব্যবহার করতে পারো তুমি কি এই পুরো অভিব্যক্তিকে কোন ফাংশনের একটি দ্বিতীয় মাত্রার ডেরিভেটিভ হিসেবে লিখতে পারবে আমি এটিকে লিখতে চাই d2dr2 k2rG 0 এরকম ভাবে এখন সেটা কি হতে পারে আসলে আমি এখানে একটা ভুল করেছি এখানে একটি r থাকবে হ্যাঁ একটি r কেটে গেছে কিন্তু অবশ্যই একটি G থাকবে rG এর সম্পর্কে কী সুতরাং এটির G থাকবে d2dr2 rd2Gdr2 2dGdr Gd2rdr2 rd2Gdr2 2dGdr হ্যাঁ ঠিক অতএব এই কৌশল আমাকে একটি সমীকরণ দেবে যা আমাদের খুব পরিচিত d2dr2 k2rG 0 এটা কিরকম দেখতে লাগছে হেল্মহোল্টজ সমীকরণ এর থেকেও বেশি সহজ ছাত্র এটি এটি একটি সহজ সমন্বয়পূর্ণ দোলক মডেল সঠিক আমার দ্বিতীয় ডেরিভেটিভ আছে কোনও ফাংশনের যোগ k বর্গ এই জিনিসটা অতএব rG সমান sin k অথবা cos k যা হলো সবচেয়ে সাধারণ উপায় একটি দোদুল্যমান ফাংশন লেখার তাই sin cos যা আমি সাধারণ ভাবে কি লিখতে পারি ছাত্র ej ej সঠিক সুতরাং আমি লিখতে পারি rG aejkr be jkr যা আমাদের শেষ আকার হবে এর মধ্যে কটা সমাধান থাকতে পারে যা সম্ভাব্য স্বাধীন সমাধান ছাত্র 2 2 অতএব আমি এটিকে লিখতে পারি এবং r কে এখানে নিতে পারি এবং তারপর আমার G aejkrr be jkrr থাকবে তাই এই ধরনের ফাংশন বলা হয় গোলাকার সমতল তরঙ্গ যা 1 D সমতল তরঙ্গের মতো না কারণ এই ফাংশন গুলির প্রশস্ততা ক্ষয় হয় যখন আমি দূরে যাই বড় থেকে আরও বড় r এ যার মানে শারীরিকভাবে তুমি আশা করতে পারো আমি যদি একটি ইম্পালস মূলবিন্দুতে রাখি এবং আমি যদি দূরে যাই প্রশস্ততার মান ক্ষয় হতে থাকবে অতএব আবার আমি জানি যে কৌশল আমি ব্যবহার করতে চলেছি আমি তোমাদের জিজ্ঞেস করতে পারি এই দুই পদের কোনটাকে আমি আমার সীমানা শর্ত দিয়ে বাদ দিতে পারি সুতরাং কৌশল হলো প্রচলিত সময় অতএব আগের মতোই আমাদের প্রচলিত সময় হলো ejωt তাই কোন পদটি আমি মুক্ত করতে পারি ছাত্র a পদ a পদ সঠিক কারণ a পদ বোঝায় একটি ভিতরে আসা তরঙ্গ অতএব a0 এবং আমাদের শেষ গঠন যা আমি পাচ্ছি সেটা হল G be jkrr তাই এখন যা বাকি থাকে সেটা হল ধ্রুবক b ঠিক আছে এতক্ষণে তুমি খেলার সাথে পরিচিত হয়ে গেছো তাই আমি এই ডিফারেনশিয়াল সমীকরণ গ্রহণ করি এবং একটি আয়তন ইন্টিগ্রাল নিই দুদিকেই যদিও আমি একটি ইন্টিগ্রাল চিহ্ন বসাচ্ছি কিন্তু আমি ত্রিমাত্রিক ইন্টিগ্রেশন বোঝাই অতএব কি হয় প্রথম পদের দিকে দেখা যাক এটি হলো প্রথম পদ একই কৌশল ব্যবহার করতে পারি যা আমি আগে ব্যবহার করেছিলাম সুতরাং আমি এটিকে একটি কিছুর ডাইভারজেন্স হিসেবে লিখতে পারি অতএব আমি লিখছি ∇2G ∇∇G এবং তারপর আমার আছে একটি আয়তন dV তাই এটি বাহ্যিক ফ্লাক্স হয়ে যাবে ∇G এর ঠিক তাই এটি হয়ে যাবে ∮∇GdS এবং আমার সমস্যার গঠন কি এটি আমার x y z এবং আমার একটি গোলক Vε আছে এটি হলো একটি গোলাকার যার ব্যাসার্ধ হল ε তাহলে আমার বাহ্যিক লম্ব কি হবে ছাত্র r যা সমান এর সাথে কারণ এটির কেন্দ্রবিন্দু মূল বিন্দুতে আছে তাই ∇G আবার এটি একটি r এর উপর নির্ভরশীল সমস্যা তাই এটি আমাকে দেবে অতএব প্রথম পদ থেকে আমি যা পাই তা এখানে আছে সুতরাং এই ধ্রুবক b থাকবে আমাদের পৃষ্ঠ ∇G তে তাই আমার G কি ছিল আমি কেবল এটি এখানে লিখি G be jkrr ঠিক আছে তাই আমাকে একটি ডেরিভেটিভ নিতে হবে r এর ভিত্তিতে তাই প্রথম পদটি হবে bjke jkrr e jkrr2 কি হবে dS পৃষ্ঠ ds কি ছাত্র r না আমাদের rdrdθ নেই যা আছে সেটা হল 2 D এবং 3 D r2sinθdθdϕ আমাদের পৃষ্ঠ ডিফারেন্সিয়াল উপাদান যা আমাদের গোলকের পৃষ্ঠতে আছে যেটা হল ডিফারেন্সিয়াল পৃষ্ঠ উপাদান এটা এখানে সোজা কারণ কোন θ ϕ নির্ভরশীলতা নেই তাই এই ইন্টিগ্রাল আমাকে কি দেবে ছাত্র 4π 4π হলো যা আমি পাচ্ছি এখান থেকে বাকি সবকিছুই যা ইন্টিগ্রেশন এর ভিতরে আছে পুরোটাই হল একটি ধ্রুবক একটি dθdϕ এর ফাংশন এর হিসেবে তাই এটি এখান থেকে বেরিয়ে আসবে তাই এখান থেকে কি বেরিয়ে আসবে এখানে একটি ঋণ চিহ্ন থাকবে দুদিকেই দুটো পদ ঋণ চিহ্নের তাই আমি এটিকে বার করে আনতে পারি আমি একটি ঋণ চিহ্ন দেব এবং আমি 4πbr2jke jkrr e jkrr2rε পাব এর মধ্যে কোন পদটি বেঁচে থাকবে যদি আমি ε → 0 ধরি এর মধ্যে কোন পদ এখনো থাকবে ছাত্র দ্বিতীয় পদ কেবলমাত্র দ্বিতীয় পদ কারণ r2 কেটে যাচ্ছে যেহেতু r ε ε → 0 প্রথম পদ 0 হয়ে যায় দ্বিতীয় পদ বেঁচে থাকে এবং আমি কি পাই 4πb খুব ভালো তাই এটা আমার প্রথম পদ দ্বিতীয় পদ কি হবে আমাদের একটি ইন্টিগ্রাল করতে হবে তাই এটি k2be jkrrr24πdr 4πk2bre jkrdr হতে চলেছে তাই আমার এটি থাকছে এবং একটি ইন্টিগ্রেশন 0 থেকে ε এটা কি পরিষ্কার অতএব আমি এই সকল ধ্রুবক গুলি 4πk2 d আলাদা করে বার করতে পারি 0 থেকে ε re jkrdr সুতরাং এটি সবকিছু যা বাকি থাকে অতএব তুমি এটি বার করতে পারো এটি একটি খুব সহজ ইন্টিগ্রেশন আগের মত এখন করবো না এটি খুব সহজ ইন্টিগ্রাল তুমি স্বজ্ঞাতভাবে এটার কি উত্তর অনুমান করতে পারছো ছাত্র 0 0 সঠিক স্বজ্ঞাতভাবে কি করে তোমরা এটা দেখছো ইন্টিগ্রেশন না করে ছাত্র প্রতিসাম্য প্রতিসাম্য আমাদের সাহায্য করতে পারবে না অন্য কোনো যুক্তি ছাত্র ইন্টিগ্রেশনের মড হ্যাঁ ইন্টিগ্রেশনের মড হল ছাত্র এটি হতে চলেছে r এবং একটি ইন্টিগ্রেশন 0 থেকে ε কিন্তু ε হবে 0 হ্যাঁ আরেকটা জিনিস আমরা দেখছি সেটা হচ্ছে আমাদের ইন্টিগ্রেশন যা হল সেটা কি সবসময় সসীম এটা সবসময় সসীম এবং আমি একটি আয়তনে ইন্টিগ্রেট করছি অতএব আমি সবসময় একটি সসীম মান পাব গুণ করা হচ্ছে আয়তন এর সাথে এবং আয়তন কমতে কমতে শূন্য হচ্ছে এখন যদি আমাদের একটা ডেল্টা ফাংশন এখানে থাকতো তাহলে আমাকে একটু বেশি মনোযোগ দিতে হবে যেমন একটি log বা কিছু থাকে যখন আমাকে একটু বেশি মনোযোগ দিতে হয় কিন্তু এখানে ইন্টিগ্রান্ড তা অসীম এবং আমি ইন্টিগ্রেট করছি একটি সসীম আয়তনের উপর যা আমি শূন্যের সাথে সমান করব অতএব এই ধরনের কৌশল গুলো তোমাদের ব্যবহার করা উচিত এবং এটি বলা যাক যে ε শূন্য হতে চলেছে এটি 0 এর সমান ঠিক আছে এবং তোমরা আলাদাভাবে মিলিয়ে দেখতে পারো এই ইন্টিগ্রেশন করে এবং এই তৃতীয় পদ যে আমাকে দিচ্ছে একটি 3 D ডেল্টা ফাংশন যাকে ইন্টিগ্রেট করা হচ্ছে একটি আয়তনের উপর আমি 1 পাব অতএব আমাদের শেষ অভিব্যক্তি যা আমি পাব সেটা হল 4πb 1 ⇒ b 14π সুতরাং তাই এটি পেয়েছিলাম G 14πre jkr যখন আমি কেন্দ্রবিন্দুতে ইম্পালস বসাচ্ছি কিন্তু যদি আমি সাধারণের জন্য এটা লিখতে চাই কি হবে আমি জিজ্ঞেস করবো Gr r′ কি অতএব এখন আমি এটাকে আরো বেশি যত্ন সহকারে লিখব তাই আমার আছে Gr r′ 14π কারণ আমি খালি এই দুটির মধ্যে দূরত্ব r পেতে উৎসাহি অতএব বিভিন্ন বিভিন্ন বইয়ে তুমি পাবে যে এটা লেখার বদলে যা একটু খাটনি আছে তাই যখন মানুষ একটি শর্টকাট R ব্যবহার করে R সংজ্ঞায়িত করা হয়েছিল অতএব তুমি e jkRR পাবে এটি আমার শেষ অভিব্যক্তি অতএব তুমি দেখেছো যে আমি একটি 1 D ঘটনা দিয়ে শুরু করেছিলাম একটি দড়ির যা আমাকে একটি সুন্দর ধারাবাহিক ফাংশন দিয়েছিল যা নিয়ে কাজ করা খুব সোজা 2 D ঘটনা তার থেকে একটু বেশি কঠিন ছিল ইন্টিগ্রেশনের জন্য গ্রীন ফাংশনের একটি log পদ ছিল তাই ইন্টিগ্রেট করে সাবধানতা অবলম্বন করে আমি একটি তরঙ্গের প্রকৃতির ফাংশন পেয়েছিলাম যা আমি আগে দেখিনি একটি হ্যান্কেল ফাংশন অথবা বেসেল ফাংশন এর সাথে এখন আমরা যখন 3 D অবস্থায় এসেছি এটি আরো সহজ হয়ে গেছিল কিছুই তেমন অভিনব ছিল না আমাদের ইন্টিগ্রেশন এ এবং আমি একটি গোলাকার 3 D তরঙ্গ পেয়েছিলাম অতএব যদি তোমাকে কেউ জিজ্ঞেস করে 3 D তে সমতল তরঙ্গ কি e jkr ωt লিখ না যা প্রযুক্তিগতভাবে সঠিক না কারণ এটি অনন্ত অবধি চলে যায় একটি 3 D সমতল তরঙ্গ কে সাধারণত গোলাকার সমতল তরঙ্গ বলা হয় একটি 2 D সমতল তরঙ্গ হল একটি হ্যান্কেল ফাংশন আর 1 D সমতল তরঙ্গ হলো এমন জিনিস যা আমি আগেও পড়েছি e jkr ωt ঠিক আছে অতএব আমি যা করেছি তা হল আমি কিছু ধরনের সাধারণ প্রেরণা নিয়ে শুরু করেছিলাম এবং 1 D 2 D এবং 3 D তে গেছিলাম বালানিস বইয়ের 14 নম্বর অধ্যায় এ একটি খুব ভালো ভূমিকা আছে গ্রিনের ফাংশানের এই তিনটি মাত্রাতেই অতএব আমিও এটিকে আমার পড়ার বস্তু হিসেবে ধরতে পারি ছাত্র NPTEL কেন আছে ওখানে হ্যাঁ সুতরাং ছাত্র কার্যকরী গঠন পাল্টে যাচ্ছে ঠিক আছে কিন্তু কেন আমি আরেকটু সময় ব্যয় করতে পারি এর উপর প্রশ্ন হচ্ছে আমরা যখন 1 D 2 D 3 D এর দিকে তাকাই তখন কেন প্রত্যেকবার একটি আলাদা ধরনের গঠন পাই এবং গাণিতিকভাবে তুমি এর কারণ জানো কারণ হলো এই বস্তুটি যে ওখানে আছে এই ডেল বর্গটি প্রত্যেকবার এর রূপ পরিবর্তন করছে আগে একটি 1 D সমতল তরঙ্গ অনুমান করে তারপর একটি দ্বিতীয় ডেরিভেটিভ x এর সাপেক্ষে এখন আমার 1r 1r2 এই পদ গুলি আছে সুতরাং এটি এই সমীকরণের গাণিতিক রূপ পরিবর্তন করছে এবং সেটাই এর শেষ মান পাল্টে দিচ্ছে এবং শারীরিক চেতনা অনুযায়ী যদি তুমি এটা চাও তাহলে একটি উপায় যেভাবে এই শক্তি চারিদিকে বিক্ষিপ্ত হচ্ছে সেটা নির্ভর করে কটি মাত্রা আছে তার উপর অতএব এটি একটি তরঙ্গ যা ক্ষয় হয় 0 অবধি যখন আমি এর থেকে দূরে যেতে থাকি এটি দোদুল্যমান কিন্তু তুমি কিভাবে আলাদা মাত্রায় এর শক্তির বিতরণ সামলাবে যা একটু আলাদা ফাংশন প্রদান করে এখন 2 D এর ক্ষেত্রেও দেখা যাক একদম দূরে এর ব্যবহার কিরম হয় সুতরাং কেন্দ্রবিন্দু থেকে খুব দূরে তুমি দেখতে পারো যে এটির একটি 1r এর উপর নির্ভরশীলতা আছে 2 D ঘটনাতে নির্ভরশীলতা কি ছিল যদি তুমি ওখানে ফিরে যাও আমি যখন কেন্দ্রবিন্দু থেকে খুব দুরে চলে গেছিলাম এগুলো দূরত্ব ক্ষেত্র এর অভিব্যক্তি ছিল তাহলে নির্ভরশীলতা কি হতো ছাত্র 1 বিভক্ত 1√r সঠিক সুতরাং তুমি দেখতে পারো যে এটি 1r অথবা 1√r এবং যখন তুমি 1 D ঘটনাতে যাচ্ছ সেখানে কোনো এরকম পদ নেই হরে অতএব কিছু ভাবনা তে যদি আমি 2 D এবং 3 D এর দিকে তাকাই যেহেতু এগুলো প্রকৃতপক্ষে শারীরিক তরঙ্গ আমার মতামত এখানে শক্তিকে বিভিন্ন মাত্রায় ভারসাম্য করতে হবে দুই বিরোধ 3 যা আমাকে আলাদা আলাদা রূপ দিচ্ছে 1 D তে 1 D কঠিন কারণ এটি একটি খুবই অশারীরিক উপায় যা চিরতরে চলতে থাকছে এটি খুবই মুশকিল ভাবার জন্য যে একটি শারীরিক 1 D সমস্যা যা কী বোঝায় সবসময় পৃথিবীতে একটি দ্বিতীয় মাত্রা থাকে কিন্তু এই চিত্র অংকন গুলি যথাযথভাবে এর ধারণা প্রকাশ করে যদি তুমি একটি 3 D গ্রিনের ফাংশন অঙ্কন করো যা এরকম দেখতে হয় এর একটি সর্বোচ্চ মান থাকবে যার অর্থ মূল বিন্দুতে এর একটি খুবই বিশাল মান থাকবে এবং সেটি আস্তে আস্তে ক্ষয় হতে থাকবে অতএব শারীরিকভাবে আমি সেটি আশা করব আমি মনে করি আমরা যেটা করবো সেটা হচ্ছে আমি এখানে শেষ করছি এবং আমি আমার পরের মডিউল মেথড অফ মোমেন্টস এর উপর শুরু করব অতএব এখানে শেষ করলাম